এই বক্তৃতাতে একটি অতি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার ডিজাইনে ব্যবহৃত হয় বোর্ডের নাম STM32F401 এই বক্তৃতায় বোর্ড সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানাব সুতরাং এই STM32F401 একটি বোর্ড যার ছবিটা এখানে দেখা যাচ্ছে এটি ST microelectronics নামে একটি সংস্থা তৈরি করে এই বোর্ডে অনেকগুলি ছোট ছোট উপাদান রয়েছে এখানে আপনি এখানে একটি বড় আইসি চিপ দেখতে পারেন এটি প্রকৃত মাইক্রোকন্ট্রোলার যা ভিতরে বসে আছে এবং আরও অনেকগুলি আনুষাঙ্গিক রয়েছে আপনি এখানে উল্লেখ করা মূল বৈশিষ্ট্যগুলি দেখুন এই বোর্ডটি এসটি মাইক্রো ইলেক্ট্রনিক্স একটি সংস্থা তৈরি করেছে তারা চিপটি তৈরি করে না তারা বোর্ড তৈরি করে এবং CPU যেটি এই মিডল চিপটি ব্যবহার করছে যা এখানে দেখানো হয়েছে এটি ARM Cortex M4 এটি ARM প্রসেসর যা ব্যবহৃত হয় এবং প্রসেসরের নাম ARM Cortex M4 এই ARM CORTEX M4বোর্ডের বৈশিষ্ট্যটি হল ভিতরে 512 কিলোবাইট প্রোগ্রাম মেমরি রয়েছে তারা প্রোগ্রাম মেমরি হিসাবে ফ্ল্যাশ মেমরি করে প্রোগ্রামটি অদৃশ্য হবে না এবং কিছু RAM random access memory রয়েছে যা আপনি ডেটা সঞ্চয় করতে ব্যবহার করতে পারেন এটির মধ্যে 96 কিলোবাইট রয়েছে এখানে একটি USB ইন্টারফেসও রয়েছে যার মাধ্যমে আপনি এই বোর্ডটি PC বা ডেস্কটপ বা ল্যাপটপের মতো অন্যান্য ডিভাইসের সাথে সংযুক্ত করতে পারেন এবং এই বোর্ডটি mbed করা আছে ঠিক আছে mbed প্ল্যাটফর্মের মতো যদি কোনও বোর্ড mbed সক্ষম করা থাকে তবে mbed এর অধীন উপলব্ধ সমস্ত সরঞ্জাম এই বোর্ডের সাথে ব্যবহার করা যেতে পারে তাই mbed এমন সরঞ্জামগুলির একটি সেট যা প্রাথমিকভাবে এম্বেডেড সিস্টেম পরিবেশের বিস্তৃত পছন্দকে সমর্থন করে বেশ কয়েকটি সফটওয়্যার ভিত্তিক ইন্টারফেস রয়েছে যার মাধ্যমে আপনি এই বোর্ডগুলি অ্যাক্সেস করতে পারবেন আপনি এই বোর্ডগুলি প্রোগ্রাম করতে পারেন এবং আরও এটি আমরা পরে দেখতে পাব কারণ আমাদের পরীক্ষায় আমরা mbedorg এ উপলব্ধ সরঞ্জামগুলি ব্যবহার করব সেখানে আমরা কীভাবে ইন্টারফেস করব কীভাবে ব্যবহার করব এবং কিভাবে এই বোর্ডটি প্রোগ্রাম করব তা আমরা দেখব এখন কিছু নির্দিষ্ট বিশদ এখানে উল্লেখ করা হয়েছে এই বোর্ডে আমি যেমন উল্লেখ করেছি যে আমাদের কাছে STM32F401 মাইক্রোকন্ট্রোলার রয়েছে সেখানে একটি সংস্করণ RET6 রয়েছে এতে অন্যান্য অনেক কিছুর সাথে ARM CORTEX M4CPU রয়েছে একটি FPU রয়েছে যা 84 মেগাহার্টজ ঘড়িকে খুব সহজ করে তোলে এবং বোর্ডের অংশ হিসাবে উপলব্ধ যে দুটি প্রকারের এক্সটেনশন সংযোজক সরবরাহ করে এছাড়াও এই STM মরফো এক্সটেনশন ব্যবহার করে বোর্ডটি পরীক্ষা বা নির্ণয় করতে পারেন আপনি ভার্চুয়াল সিরিয়াল পোর্ট বা ভার্চুয়াল কম পোর্ট ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনি কিছু ডেটা আপনার PCতে ফেরত পাঠাতে পারেন এবং আপনার PC স্ক্রিনে প্রদর্শন করতে পারেন এবং ঠিক যখনই আপনি PC বা ল্যাপটপে কোনও জিনিস অধিরহনটিতে টানুন এবং ফেলে দিন সেই প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে এই ড্রাইভারটি স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের অংশ হিসাবে ইনস্টল করা আছে সুতরাং এটি বিকাশকারী করবো বাহ্যিক ইন্টারফেস সম্পর্কে খুব দ্রুত সংক্ষিপ্তসার এখানে দেখানো হয়েছে এখানে প্রচুর পরিমাণে আইও PORT সরবরাহ করা হয় 50 সাধারণ উদ্দেশ্য আইও পিন সরবরাহ করা হয় এখন একটি ভাল বিষয় হল এই সমস্ত আইও পিনগুলি বহিরাগত বিঘ্নিত উৎসগুলির সাথে সংযোগ করতেও ব্যবহার করা যেতে পারে কিছু INTERRUPT রয়েছে যা আমরা পরে আলোচনা করব তবে বিষয়টি হল আমরা যদি এমন একটি অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করতে চাই যেখানে কিছু বাহ্যিক ডিভাইসগুলি INTERRUPTগ্রস্ত করছে সেখানে আপনি এই 50 টি পিনের সাথে সংযোগ করতে পারেন এটি কিছু পুরানো প্রসেসরের বিপরীতে আসুন আমরা 8085 বলি যা আপনারা অনেকেই হয়ত জানতে পারবেন যাঁর কিছু উত্সর্গীকৃত বিঘ্নিত পিন ছিল সেখানে TRAP RST 75 65 55 এবং আইএনটিআর নামে কিছু পিন ছিল পাঁচটি ইন্টারাপ্ট হিসাবেও ব্যবহার করতে পারেন এবং আরেকটি বিষয় হল ডিজিটাল কনভার্টারের সাথে এনালগের একটি নির্মাণ রয়েছে এম্বেড থাকা সিস্টেম ডিজাইনের জন্য A D converter গুলি খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যে বহিরাগত প্যারামিটারগুলি বুঝতে চান সেটি প্রকৃত অ্যানালগ তারা ক্রমাগত বিভিন্ন প্যারামিটারগুলি ভোল্টেজে অনুবাদ করা যায় সেগুলি ইন্টারফেস করার জন্য যদি আমাদের বোর্ডে A D converter থাকে তবে এটি খুব সুবিধাজনক হয়ে ওঠে বোর্ডের ভিতরে একটি 12 বিট AD converter রয়েছে এবং আপনি এটিতে 16 টি ইনপুট ডিভাইস সংযোগ করতে পারেন বোর্ডে বেশ কয়েকটি টাইমার সরবরাহ করা হয়েছে এর মধ্যে এই হল 7 টা তাদের মধ্যে দুটো ওয়াচডগ টাইমার সাথে সংযোগ করতে ব্যবহৃত হয় কিছু LED রয়েছে কিছু পুশ বোতামের স্যুইচ রয়েছে এখানে আপনার বোর্ডের একটি ছবি রয়েছে এখন আমি আপনাকে এই বোর্ড দেখাতে চাই এটি হল আমরা যে নিউক্লিয়ার বোর্ডের থাকবে আপনি সেখান থেকে সরাসরি এটির সাথে একটি কেবল সংযোগ করতে পারেন তবে আপনি যদি উভয় পক্ষের অন্যান্য পিনগুলি উপলভ্য দেখতে পান তবে পিনগুলি আপনাকে বোর্ডে অভ্যন্তরীণ মাইক্রোকন্ট্রোলার তৈরি করছে এমন সংকেত সরবরাহ করে এই সমস্ত সংকেতগুলি এই সিগন্যাল পিনগুলি থেকে অ্যাক্সেস করা যায় বা এটির একটি ছোট উপসেট এই আরডুইনো ইন্টারফেস পিনগুলির মধ্যে পাওয়া যায় আপনি সেখান থেকেও এটি পেতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি USB ইন্টারফেস রয়েছে এখান থেকে আপনি একটি USB কেবল সংযুক্ত করতে পারেন এবং আপনি মাইক্রোকন্ট্রোলার চিপটি এখানে বসে দেখতে পাচ্ছেন এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিস রয়েছে এখন আসুন দেখুন এই বিভিন্ন সাবসিস্টেমগুলিতে কী রয়েছে আপনি যদি এখানে দেখেন তবে এটি একই বোর্ড যা আমি দেখিয়েছি এই বোর্ডে এই কালো সংযোজকগুলি পিন এগুলি আমরা পরে দেখব এখানে এসটিএম 32 মাইক্রোকন্ট্রোলার পিনগুলি পাওয়া যায় যা সরাসরি এর থেকে আসে সমস্ত PORT পিন এখানে উপলব্ধ A B C তিনটি PORT রয়েছে এগুলি 16 বিট পোর্ট এবং আরও অনেকগুলি সিগন্যাল লাইন রয়েছে এছাড়াও আপনি শীর্ষে দেখতে পাচ্ছেন আমাদের কাছে USB ইন্টারফেস রয়েছে এখান থেকে আপনি USB কেবলটি এটি PCর সাথে সংযুক্ত করতে পারবেন এখানে একটি রিসেট বোতাম রয়েছে আপনি মেশিনটি পুনরায় সেট করতে পারেন এবং ইঙ্গিতের জন্য কয়েকটি ছোট LED সংযুক্ত রয়েছে একটি এলইডি এখানে রয়েছে একটি LED এখানে রয়েছে একটি LED এখানে রয়েছে এবং কয়েকটিতে বোতাম স্যুইচও রয়েছে রিসেট বোতাম বাদে অন্য একটি পুশ সুইচ পিনগুলি ব্যবহার করতে হতে পারে আসুন আমরা দ্রুত এই পিনগুলি দেখতে পারি যে কিছু ধরণের পিন রয়েছে এর আগে কিছু কালার কনভেনশান রয়েছে যা সেই পিনের বিবরণে অনুসরণ করা হয় আপনি দেখতে পারেন এমন বিভিন্ন রঙ দেখুন তারা বিভিন্ন শ্রেণীর পিনগুলি নির্দেশ করে এই নীল রঙের মতো সংঘাত ছাড়াই মাইক্রোকন্ট্রোলার পিনগুলি নির্দেশ করে দ্বন্দ্ব ছাড়াই তারা ব্যবহারকারীর কাছে উপলব্ধ তারা অন্য কোথাও সংযুক্ত নেই তবে এই ধূসর বর্ণগুলি হল অন্যান্য উপাদানগুলির সাথে সংযুক্ত কিছু পিন হয়তো আপনি বোর্ডে দেখেছেন কিছু এলইডি রয়েছে কিছু সুইচ রয়েছে তাই অনেক কিছুই আছে সম্ভবত এই পিনগুলির মধ্যে কিছু অভ্যন্তরীণভাবে সেই ডিভাইসগুলির সাথে সংযুক্ত রয়েছে সুতরাং আপনি যখন বাইরে থেকে এগুলি ব্যবহার করেন তখন আপনার সতর্ক হওয়া উচিত এছাড়াও এই হলুদগুলি কিছু সিরিয়াল পিন উল্লেখ করে যা থাকে USART -উনিভারসাল সিরিয়াল অ্যাসিঙ্ক্রনাস রিসিভার ট্রান্সমিটার পিন নেই কেবল এনালগ ইনপুট পিন রয়েছে এবং সেখানে CAN পিন নামে কিছু আছে আমরা দেখতে পাচ্ছি যে এই সংক্ষিপ্ত শব্দটির অর্থ SPI I2C CAN এবং অবশ্যই এখানে কিছু পাওয়ার পিন রয়েছে 33 ভোল্ট 5 ভোল্ট গ্রাউন্ড তবে প্রথমে নামটি দেখুন SPI এর অর্থ সিরিয়াল পেরিফেরিয়াল ইন্টারফেস করতে এই পিনগুলি ব্যবহার করতে পারেন I2C একটি স্ট্যান্ডার্ড বাস এর অর্থ ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট এটি একটি সিরিয়াল যোগাযোগ বাস যা খুব ঘন দূরত্বে কিছু কম গতির ডিভাইসগুলিকে একটি মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয় frequently এম্বেডেড সিস্টেম অ্যাপ্লিকেশনটির জন্য এই I2C ইন্টারফেসটি খুব কার্যকর হতে পারে যদি আমাদের কাছে এমন কোনও ডিভাইস থাকে যা I2C সামঞ্জস্যপূর্ণ থাকে তবে আপনার এই I2C সংযোগ থাকতে হবে PWM এর অর্থ পালস উইধ মডুলেশানএর সংক্ষিপ্ত রূপ CAN আসুন আমরা ইতিমধ্যে বোর্ডে দেখেছি এমন কিছু সংযোজক বলা হয় CN 8 তে আপনি দেখতে পাবেন যে এনালগ ইনপুট পোর্ট রয়েছে তার মধ্যে ছয়টি পিনের কয়েকটি মাল্টিফাঙ্কশনাল সরবরাহ করা হয়েছে এগুলিকে হয় এনালগ পিন হিসাবে ব্যবহার করা যেতে পারে অথবা এগুলি PWM পিন হিসাবে ব্যবহার করা যেতে পারে বা তারা UART পিন হিসাবে ব্যবহার করা যেতে পারে যেমনটি আমি আপনাকে ARM এ বলেছিলাম দর্শনের বিষয়টি হল তারা বিভিন্ন ফাংশনের জন্য ডেডিকেটেড পিন ব্যবহার করেন না একই পিন আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারেন এবং এগুলি আসলে এই পোর্টগুলির সাথে A0 A1 A4 B0 B1 C0 সংযুক্ত একইভাবে উপরের লাইনগুলি প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহের লাইন 5 ভোল্ট গ্রাউন্ড 33 ভোল্ট পুনরায় সেট করা ইত্যাদি এগুলি হল আরডুইনো সংযোজকপ্রথম সেট এবং আরডুইনো CONNECTORগুলির দ্বিতীয় সেটটি যে ডানদিকে প্রদর্শিত হবে তাকে CN9 CONNECTOR বলা হয় এটি একটি বৃহত আকারের সংযোজক এতে আপনি দেখতে পাচ্ছেন এমন অনেকগুলি সংকেত রয়েছে যেমন PWM PORTগুলি I2C পোর্টগুলি এগুলি USB UART পিন এগুলি কিছু অতিরিক্ত এনালগ ইনপুট পিন এবং এগুলি কিছু পোর্ট পিন সুতরাং আপনি যখন অ্যাপ্লিকেশন তৈরি করছেন তখন এই পিনগুলি আপনি ব্যবহার করবেন এই বিস্তারিত পিনগুলি যা বোর্ডের ভিতরে বসে মাইক্রোকন্ট্রোলার থেকে আসে বাম দিকে এটিকে CN7 বলা হয় এটি হল বড় সংযোজক গুলিতে সমস্ত 48 পিন উপলব্ধ এছাড়াও অন্যান্য অনেক জিনিস যেমন বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি একইভাবে ডানদিকে অন্য PORTটি এটি CN 10 এখানে আপনার কাছে Port B Port A PWM PORT ADC PORT SPI I2C এবং আরও অনেকগুলি PORT রয়েছে আপনার ব্যবহার এবং সংযোগের জন্য যা কিছু দরকার তা আপনি এই CONNECTOR গুলো থেকে ব্যবহার করতে পারেন আপনার এরকম একটি USB কেবল দরকার সংক্ষিপ্ত দিকটি এখানে সংযুক্ত হবে এবং অন্য পাশটি একটি স্ট্যান্ডার্ড টাইপ C সংযোজক হবে এটি আপনার PC বা ল্যাপটপে যাবে আমরা এইভাবে পরীক্ষাটি করবো PCতে আমরা অ্যাপ্লিকেশনটি গঠন এর সাথে সমস্ত কিছুতে ইন্টারফেস করব এবং কোড লেখার পরে আমরা বোর্ডে কোডটি ডাউনলোড করব এবং আপনি যা ডাউনলোড করেছেন তা চলতে শুরু করবে এটির সাথে আমরা নিউক্লিয়ার বোর্ডে পদ্ধতিতে শিখতে আগ্রহী হন তবে আমরা দৃঢ় ভাবে সুপারিশ করি যে এই বোর্ডগুলির কয়েকটি সংগ্রহ করা উচিত এবং আপনি যে পরীক্ষাগুলি প্রদর্শন বা প্রদর্শিত হোক তা আপনাদের অবশ্যই নিজেরাই করা উচিত আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব আমাদের পরবর্তী বক্তৃতায় আমরা এই বোর্ডের কয়েকটি IO পোর্ট বিশদ সম্পর্কে কথা বলব যা আমরা এখনই দেখেছি বিশেষত আমরা পালস উইধ মডুলেশানদেখব